আমরা আধুনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এর তৃতীয় অংশে এসে পৌঁছেছি খুব কুশলী গণিত যা গস সম্ভব করেছিলেন যার জন্য সঠিকতা 2N 1 পর্যন্ত পাওয়া যায় একই এন সংখ্যক বিন্দু রেখে এটা দেখে অসম্ভব মনে হতে পারে কি করে সম্ভব হলো পরবর্তী কিছু স্লাইডে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে সঠিকতা 2N 1 অর্ডারের পাওয়া সম্ভব একই এন সংখ্যক বিন্দুতে আমরা ধাপে ধাপে সেটা দেখব লক্ষ্য হলো একটি ফাংশনের ইন্টিগ্রাল যতটা সম্ভব সঠিকভাবে পাওয়া যখন আমি ফাংশানের বিশ্লেষণাত্মক ইন্টিগ্রেশন জানিনা এখন এখানে একটা জিনিস আছে যাকে ইনার প্রডাক্ট বলা হয় যদি আমি তোমাকে দুটি ভেক্টর দিই ধরা যাক এ এবং বি এবং তাদের মধ্যে কোণ হয় থিটা আমরা সবাই জানি দুটি ভেক্টরের মধ্যে ইনার প্রডাক্ট কি হবে তুমি সেটা কিভাবে লিখবে ছাত্র aT b aT b ঠিক আছে লিনিয়ার অ্যালজেবরার ভাষায় আমি লিখব aT b ভেক্টরের ভাষায় এরম লিখব দুটোরই মানে এক এটা ছিল ভেক্টরের ইনার প্রডাক্ট এর ব্যাপারে এখন ফাংশানের ইনার প্রডাক্ট কিভাবে নেব সেই ধারণাটা আমাদের এখানে দরকার সুতরাং ডট প্রডাক্ট উপাদান অনুযায়ী ডট প্রডাক্ট এটার সাধারণ রূপ দেওয়া হল ইন্টিগ্রাল ইন্টিগ্রাল ঠিক আছে সুতরাং যদি আমি বলি দুটি ফাংশন আছে f এবং g এবং আমার তাদের প্রডাক্ট দরকার এক্ষেত্রে চিহ্নটি হবে fg এবং মান হবে ∫ f gdx ঠিক আছে যদি আমি তোমাকে দুটি 0 নয় এমন ভেক্টরের মধ্যে ইনার প্রডাক্ট জিজ্ঞেস করি ধরা যাক সেটা শূন্য সেটা তোমাকে কি বলে ভেক্টর দুটি লম্ব অবস্থায় আছে সুতরাং যখন দুটি ভেক্টর 0 হয় না এবং তাদের ইনার প্রডাক্ট শূন্য হয় তার মানে ভেক্টর দুটি পরস্পরের সাথে লম্ব অবস্থায় আছে যদি আমি তোমাকে বলি 0 নয় এমন দুটি ফাংশন এর মধ্যে কার ইনার প্রডাক্ট 0 তাহলে একই পরিভাষা প্রয়োগ করা হবে আমরা বলব দুটি ফাংশন পরস্পরের সাথে লম্ব অবস্থায় আছে সুতরাং যদি f g 0 হয় তার মানে f এবং g লম্ব অবস্থায় আছে তুমি তখন এভাবে ভাবতে পারবে না যে দুটি তীর স্পেস এ এইভাবে আছে এটাই সেই মূল্য যা তোমাকে কিছু বিমূর্তন এর জন্য দিতে হবে তুমি এখন ডট প্রডাক্ট এর ধারনার ভাবনাটিকে ভেক্টর থেকে ফাংশানে নিয়ে এসেছো এবং তুমি সমকোণীয় অবস্থার ব্যাপারে কথা বলতে পারো এটাকে বলা হয় গসিয়ান কোয়াড্রেচার যা আমরা এখন আলোচনা করছি এটা শুরু হয় এই বলে যে এন অর্ডারের একটা পলিনোমিয়াল তৈরি করো যাতে সেটা অন্যান্য সমস্ত পলিনোমিয়াল যাদের অর্ডার এন এর থেকে ছোট তাদের সাথে লম্ব হয় সুতরাং এই xk kN লক্ষ্য করো k সর্বোচ্চ N 1 হতে পারে তুমি k কে শূন্য ধরতে পারো তার মানে pN এর গড় শূন্য হবে তাহলে আমি নিতে পারি x x2 xN −1 তুমি যেটা করবে তা হল এন অর্ডারের একটা পলিনোমিয়াল তৈরি করবে যাতে সেটা সমস্ত লোয়ার অর্ডার পলিনোমিয়াল এর সাথে লম্ব হয় তুমি এটা কি করে করবে আমরা আবার সেই প্রক্রিয়াতে ফিরে যেতে পারি যা ভেক্টরের সাথে করেছিলাম ধরা যাক আমি তোমাকে একগুচ্ছ ভেক্টর v1 v2 v3 দিয়েছিলাম ত্রিমাত্রিক ক্ষেত্রে এবং তোমাকে বলেছিলাম এই তিনটি ভেক্টর দিয়ে তুমি কি তিনটি ভেক্টরের সমাহার তৈরি করতে পারবে যেখানে সবাই পরস্পরের সাথে লম্ব হবে তুমি পারবে ঠিক আছে গ্রাম স্মিডট প্রসেস ঠিক আছে সুতরাং তোমাকে গ্রাম স্মিডট প্রসেস অনুসরণ করতে হবে প্রথম ভেক্টরটি নিয়ে রাখ দ্বিতীয় ভেক্টরের একটি অংশ প্রথম ভেক্টর থেকে বিয়োগ করো এবং এই পদ্ধতিটি এন সংখ্যক ধাপে কর তুমি তাহলে এন সংখ্যক ভেক্টর পাবে যা পরস্পরের সাথে লম্ব হবে তোমাদের মধ্যে কেউ যদি লিনিয়ার অ্যালজেবরা করে না থাকো গ্রাম স্মিডট ধারণাটি আরেকবার দেখে নিতে পারো একই পদ্ধতি আমি ফাংশনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি কারণ ডট প্রডাক্ট এর অর্থগণালিটির যে ধারণা তা ফাংশনের ক্ষেত্রেও সঠিক সুতরাং আমি শুরু করছি 1 x x2 x3 এদের নিয়ে ধরা যাক আমি নিলাম 1 x x2 এবং আমি তোমাকে ইন্টারভাল দিলাম 1 থেকে 1 এর মধ্যে ফাংশন ধরা যাক 1 সুতরাং f 0 1 এবং f 2 x2 এই দুটি কি পরস্পরের সাথে লম্ব সেটা বের করা যাক সুতরাং যদি আমি করি f0f2dx x2 dx23 এবং উত্তরটা হল ছাত্র 23 সুতরাং এই দুটি ফাংশন পরস্পরের সাথে লম্ব নয় কিন্তু কোন সমস্যা নেই আমি গ্রাম স্মিডট প্রসেস প্রয়োগ করতে পারি এবং আমি একগুচ্ছ ফাংশন পেতে পারি যারা পলিনোমিয়াল ফাংশন এবং পরস্পরের সাথে লম্ব অবস্থায় থাকবে এটা অবশ্যই করা হয়েছে এবং এই সমস্ত পলিনোমিয়াল এর একটি সুন্দর নাম রয়েছে অর্থগণালিজেশন এর পর তুমি যে পলিনোমিয়াল গুলি পেলে তাদের লেজেন্ডার পলিনোমিয়াল বলে অর্থগণাল পলিনোমিয়াল এর একটি পুরো পরিবার রয়েছে যেখানে আলাদা আলাদা নাম এবং আলাদা বৈশিষ্ট্য রয়েছে কিন্তু মূল ধারণাটি এক ফাংশন গুলির মধ্যেকার অর্থগণালিটি সুতরাং প্রথম ধাপে আমরা যা করলাম সেটা সংক্ষিপ্ত আকারে এভাবে বলা যায় যে আমি একগুচ্ছ পলিনোমিয়াল তৈরি করেছি যারা একে অন্যের সাথে লম্ব অবস্থায় আছে আমি যদি আমার এন কে ঠিক করি এবং আমি তৈরি করি pN যা লম্ব সমস্ত xxk এর সাথে এখন এটা কিভাবে ব্যবহার করব এটা আমাদের দ্বিতীয় ধাপে নিয়ে যাচ্ছে কোন প্রশ্ন আছে এখন দ্বিতীয় ধাপ এই পলিনোমিয়াল ফাংশানের রুটস গুলি কি আমি নির্দিষ্ট কোন প্রশ্ন করছি না আমি শুধু বলছি এন অর্ডার পলিনোমিয়াল এর কতগুলি রুটস থাকতে পারে প্রথম অর্ডার পলিনোমিয়াল কতগুলি রুটস বা জিরোস এটার আছে ছাত্র সর্বোচ্চ এন সর্বোচ্চ এন নয় বল এন একই রুট বারবার আসতে পারে x − 22 এখানে 2 দুবার এসেছে সুতরাং এখানে এন সংখ্যক রুট রয়েছে রুট বলতে এখানে কি বোঝানো হয়েছে যেখানে যেখানে ফাংশনটি শূন্য হয়ে যাচ্ছে সুতরাং pN 0 নিউমেরিক্যাল বিশ্লেষণে একটি সুন্দর উপপাদ্য আছে যেটা আমরা এখানে প্রমাণ করব না কিন্তু এটি বলে অর্থগণাল পলিনোমিয়াল এর জন্য রুট গুলি বাস্তব এবং পৃথক হয় আমরা সেটা ব্যবহার করব ঠিক আছে সুতরাং অর্থগণাল এর জন্য বাস্তব এবং পৃথক রুট হবে তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছো আলোচনা টা কোন দিকে যাচ্ছে তাই এটাকে কাছাকাছি আনা যাক মনে রাখো আমাদের ফাংশন f একটা পলিনোমিয়াল নয় একটি সাধারন ফাংশন ঠিক আছে এখন আমরা আকর্ষণীয় কিছু একটা করার চেষ্টা করব আমরা এটাকে 2N 1 অর্ডারের পলিনোমিয়াল এর কাছাকাছি করার চেষ্টা করব তাই সরাসরি এই উদাহরণটি তে যাওয়া যাক সুতরাং এই উদাহরণে লব হল তৃতীয় অর্ডারের কিউবিক পলিনোমিয়াল হর হল দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল সুতরাং এটা অনেকটা সেখানে যাচ্ছে যা আমরা উচ্চ বিদ্যালয় এ করেছি এটাকে বলা হয় ইউক্লিডিয়ান ডিভিশন অফ রেশানাল ফাংশনস যদি আমি এই ভাগটা করি এটা দ্বিতীয় অর্ডার এটা তৃতীয় অর্ডার ভাগফল হবে প্রথম অর্ডার এর ঠিক আছে এবং ভাগশেষ এর ডিগ্রী হবে ছাত্র এক এক এক্ষেত্রে ঠিক আছে একই জিনিস এখানে প্রয়োগ করা যায় আমি পাব q1 আমার কাছে ভাগশেষ থাকবে r ঠিক আছে q এবং r এর বিশেষ বৈশিষ্ট্য গুলি কি q এবং r এর অর্ডার কি হবে ছাত্র N 1 N 1 সর্বোচ্চ কারণ আমি এন অর্ডারের পলিনোমিয়াল দিয়ে ভাগ করেছি এবং আমি এমন ফাংশন চাই যা 2N 1 অর্ডারের কাছাকাছি হবে সুতরাং সবচেয়ে ভালো তুমি যেটা করতে পারো তা হল q যার অর্ডার N 1 সুতরাং অর্ডার এন এর থেকে ছোট সুতরাং আমি যদি এখানে সূত্রটিকে খুলে দিই আমি পাব f 2N −1 যা 2N 1 অর্ডারের নিকটস্থ f 2N −1 qpN r হল তোমার ইউক্লিডিয়ান ডিভিশন এখন তোমার কি মনে হয় এর পরে কি হবে ছাত্র হর সরাতে হবে হ্যাঁ হর সরাতে হবে এই সমীকরণে আমি দুই দিকে pN দিয়ে গুন করেছি সুতরাং আমার কাছে একটা ভাগফল আছে এবং একটা ভাগশেষ আছে আমাদের মূল লক্ষ্য কী ছিল ছাত্র ইন্টিগ্রেট ফাংশন কে ইন্টিগ্রেট করা ঠিক আছে সুতরাং আমরা কিছু কৌশল করেছি এরপরে ইন্টিগ্রেট করার চেষ্টা করা যাক এবং দেখা যাক কি হয় চতুর্থ ধাপ হিসেবে আমরা সমীকরণের দুদিকেই ইন্টিগ্রেট করতে চলেছি মনে রাখবে এগুলো কখনো ইন্ডিফিনিট ইন্টিগ্রাল ছিল না সব সময় ডেফিনিট ইন্টিগ্রাল ছিল তাই আমরা শুধুমাত্র ডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে কথা বলছি এখানে প্রথম পদটিকে দেখা যাক যখন আমি ইন্টিগ্রেট করছি এটাকে qpN তোমার কি মনে হয় উত্তর কত হবে উত্তর শূন্য হবে কারণ q পলিনোমিয়াল এর অর্ডার হলো q এর অর্ডার কত ছাত্র N 1 N 1 ঠিক আছে তাই আমি এভাবে লিখতে পারি q a0 a1x aN −1xN −1 এবং যা হচ্ছে তা হল pN দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করা হচ্ছে কিন্তু আমরা কিভাবে এই pN গুলি তৈরি করব ছাত্র অর্থগণাল অর্থগণাল সবার সাপেক্ষে যাদের ডিগ্রী এর থেকে ছোট অর্থগণাল এর সাপেক্ষে এর সাপেক্ষে এদের সবার সাপেক্ষে সুতরাং ইন্টিগ্রেশনের প্রথম পদটি শূন্য হচ্ছে আমার কাছে এই ইন্টিগ্রাল গুলি বাকি থাকছে f 2N−1dxrdx আমি এই r পদটিকে আর সরলীকৃত করতে পারছিনা এটার অর্ডার N 1 আমি আর কিছু করতে পারি না কিন্তু আমাদের কাছে কি আছে আমাদের কাছে এন সংখ্যক বিন্দু আছে যেখানে আমি ফাংশনটি নির্ণয় করতে পারি ধরা যাক আমি এন সংখ্যক বিন্দু ব্যবহার করতে চাই আমি কি এটাকে আরো সরলীকৃত করতে পারি যা আমরা এরমধ্যেই শিখেছি তার সাপেক্ষে আমি কি একটা ল্যাগরেঞ্জ পলিনোমিয়াল তৈরি করতে পারি r এর জন্য আমি পারি কারণ আমার কাছে f2N−1 এর একটা সমীকরণ আছে সুতরাং আমি কিউ জানি পি জানি আর জানি সুতরাং আমি r জানি r একটা পলিনোমিয়াল যার ডিগ্রী N 1 সুতরাং আমরা আগে যা আলোচনা করেছি সেই ল্যাগরেঞ্জ পলিনোমিয়াল ব্যবহার করতে পারি সুতরাং এটাকে ইন্টিগ্রেট করা যাক এই ইন্টিগ্রাল কি হবে খুব সহজ আই সমান 1 থেকে N প্রথম পদটি কি হবে আমি একটি ফাংশন আর কে ইন্টিগ্রেট করছি সুতরাং প্রথম পদ টা হওয়া উচিত আমি ব্যবহার করছি সেই ইন্টিগ্রেশন সূত্র যা আমি বের করেছি কোয়াড্রেচার রুল যা আমি বের করেছি ল্যাগরেঞ্জ পলিনোমিয়াল এর জন্য প্রথম পদটি হবে r ফাংশানের নির্দিষ্ট মান কোন একটি নোড এ যাকে গুন করা হয়েছে ছাত্র ওয়েটস ওয়েটস সুতরাং wi ওয়েটস ফাংশন এর ওপর নির্ভর করে না মনে রাখো এই ওয়েটস গুলিকে লেখা যায় Lidx যা আগে থেকে গণনা করে রাখা হয়েছে সুতরাং সময় বাঁচানো গেল সুতরাং আমাদের এর ইন্টিগ্রাল দরকার ছিল এবং আমার কাছে এখন অন্য ফাংশনের মান আছে আমরা কি এখনও অব্দি xi এর অবস্থান নির্দিষ্ট করেছি না আমরা এটাকে সাধারণভাবে ছেড়ে রেখেছি এখন অন্তিম ধাপটি দেখা যাক যা হলো পঞ্চম ধাপ যদি এন সংখ্যক বিন্দুকে বেছে নেওয়া হয় pN এর রুট হিসাবে আমরা এখন f2N−1 সম্বন্ধে কি বলতে পারি এর মান কত হতে পারে ঠিক এটা হবে r কারণ এটা pN এর রুট তাই এটাকে আর এটাকে একসঙ্গে করে f 2N−1dx সমান হবে এখন আমি এটাকে এখানে ব্যবহার করব আমি r কে প্রতিস্থাপন করতে পারি সুতরাং যাইহোক এটা ছিল পুরো ব্যাপারটা এবং এক্স এর কাছাকাছি কিছু একটা বের করা সুতরাং এটা অনেকটা এরকম হবে f wi সুতরাং এটা কি কোয়াড্রেচার রুল এর মত দেখতে হলো এটা কোয়াড্রেচার রুল এর মত দেখতে কারণ নোড মানগুলি দিতে হবে ওয়েটস গুলি দেওয়া হয়েছে যা নিরপেক্ষভাবে গণনা করা যায় সুতরাং আমি কোয়াড্রেচার রুল পেয়েছি গস এবং লেজেন্ডার এর অত্যন্ত চতুরতার জন্য তাই গস এবং লেজেন্ডার এর নামে তাদের নামকরণ করা হয় সুতরাং এখন তোমার কাছে গস লেজেন্ডার কোয়াড্রেচার রুল আছে যা 2N 1 অর্ডার পর্যন্ত সঠিক তোমাকে কি কোন মূল্য দিতে হলো এই ভালো ফলাফল পাওয়ার জন্য ছাত্র pN আমাদের pN বের করতে হবে কিন্তু সেটা একবারের জন্য অন্য কোন মূল্য আমাকে দিতে হবে ছাত্র স্যার এন এর মান হবে এন এর মান হবে ছাত্র বেশি এন এর মান বেশি হবে এন এর কোন মান তোমার ওপর নির্ভর করছে না যদি তুমি আমাকে বল আমার শুধু চারটি বিন্দুতে ফাংশনে প্রবেশাধিকার আছে তাহলে তুমি তৈরি করবে p4 এটা তোমার উপর নির্ভর করছে তুমি কতটা সঠিকতা চাও কিন্তু যখন তুমি ঠিক করছো এন সমান চার তোমার উত্তর কোন অর্ডার অব্দি সঠিক অর্ডার 2N 1 যা হলো ছাত্র 7 7 কিন্তু উচ্চ বিদ্যালয় এ আমরা যেভাবে করতাম উত্তর সঠিক হতো অর্ডার 3 এর জন্য এন সমান চার কারণ আগে আমরা বলেছিলাম এন সংখ্যক বিন্দুতে আমি একটা পলিনোমিয়াল যার ডিগ্রী N 1 তাকে লাগাতে পারি সুতরাং আমার উত্তর যদি আমি তোমাকে দিই এন সমান চার তোমার উত্তর হবে সর্বোচ্চ তুমি যার কাছাকাছি করতে পারবে তা হল একটা কিউবিক ফাংশন কে ইন্টিগ্রেট করতে এখন তুমি বলছ চারটি বিন্দুতে তুমি সপ্তম অর্ডারের পলিনোমিয়াল করতে পারবে যে মূল্য তোমাকে দিতে হচ্ছে তা হল তোমার ঠিক করার অধিকার নেই কোথায় ফাংশন কে নির্ণয় করতে হবে তোমাকে জোর করা হয়েছে xi কে বেছে নিতে pN এর রুট হিসাবে তুমি বলতে পারো না যে আমি আমার ইন্টারভাল কে সমানভাবে এইচ পার্থক্য নিয়ে ভাগ করব তোমাকে pN এর রুট ব্যবহার করতে হবে অন্যথায় এই বৈশিষ্ট্যটি সঠিক থাকবে না কিন্তু সেটা একটা ছোট মূল্য যা দিতে হবে এই গস লেজেন্ডার কোয়াড্রেচার রুল এর ক্ষেত্রে xi এবং wi দুটোই আগে থেকে গণনা করা থাকবে অনেক ম্যাথমেটিক্যাল লাইব্রেরী আছে যেমন ম্যাটল্যাব আছে সি প্লাস প্লাস C আছে তারা তোমাকে x এবং w এর মান দেবে যা তোমাকে তোমার কাজে লাগাতে হবে ইন্টিগ্রাল ইকোয়েশন এর ব্যাপারে আমরা কোয়াড্রেচার রুল খুব বেশি পরিমাণে ব্যবহার করব গসিয়ান কোয়াড্রেচার এর যে ধারণা আমরা এখন অব্দি পড়েছি তা হল আমরা একটা সহজ উদাহরণ নেব যে উদাহরণ আমরা নিয়েছি তা হল একটি ফাংশন f x 1 3 এবং ইন্টারভাল হল 1 থেকে 1 এখন কতগুলি বিন্দুর জন্য কোয়াড্রেচার রুল সেই সিদ্ধান্তটা আমার সুতরাং উদাহরণ হিসেবে এটা প্রথম গস লেজেন্ডার পলিনোমিয়াল অথবা লেজেন্ডার পলিনোমিয়াল এটা দ্বিতীয় আর এটা হল p2 3x 2 − 1 2 ঠিক আছে সুতরাং আমরা কতটা বুঝেছি সেটা পরীক্ষা করার জন্য p0 p1 p2 একে অন্যের সাথে অর্থগণাল কিনা দেখা যাক সুতরাং যদি আমি p0 এবং p1 এর ইনার প্রডাক্ট নিই তাহলে আমি পাব xdx যা তুমি দেখতে পাচ্ছো শূন্য হবে এখন p0 এবং p2 নেওয়া যাক সুতরাং 3x2 − 12dx তাহলে কি পাবো 12x3 −11 তুমি দেখতে পাচ্ছো এটাও শূন্য হবে সুতরাং এটা দেখাচ্ছে এই পলিনোমিয়াল গুলি আসলে অর্থগণাল এবং আমাদের জন্য যা বাকি থাকছে তাহল তিনটি পৃথক পদ্ধতিতে ইন্টিগ্রাল গুলি নির্ণয় করা প্রথম উদাহরণটি হবে আমি ঠিকঠাক গণনা টি নিতে পারি এটা জানতে আমাদের কি পাওয়া উচিত সুতরাং ইন্টিগ্রাল f dx একটা পলিনোমিয়াল ফাংশন এবং খুব সাধারণভাবে ইন্টিগ্রেট করা যায় সুতরাং আমরা পাব x 144 −11 4 ঠিক আছে এবার একটু মূল্যবান নির্ণয় পদ্ধতি নেয়া যাক কিন্তু অপেক্ষাকৃত খারাপ নিয়ম ব্যবহার করে যা হলো ট্রাপিজয়ডাল রুল এক্সটেন্ডেড ট্রাপিজয়ডাল রুল সুতরাং এখানে বিন্দু গুলির মধ্যে দূরত্ব দেখানো হয়েছে সুতরাং এখানে 1 ও 1 এরমধ্যে তিনটি বিন্দু আছে সুতরাং তোমার পার্থক্য এইচ হল 1 সুতরাং তিন বিন্দুর ট্রাপিজয়ডাল রুল আমাকে দেবে f − 12 f f 2 সুতরাং এতে 5 পাওয়া যাচ্ছে তুমি দেখতে পাচ্ছো ট্রাপিজয়ডাল রুল ইতিমধ্যেই আসল উত্তরের তুলনায় বেশি অনুমান করছে এবং সেটা ছোট পরিমাণ নয় এটা ভাবছে 5 যখন আসল উত্তর 4 সুতরাং যথেষ্ট বেশি পরিবর্তন এখন দেখা যাক দুই বিন্দুর গস কোয়াড্রেচার রুল আমাদের কি দেয় আমরা আগেই বলেছি যে কোয়াড্রেচার রুল কে নোড এবং ওয়েটস দিয়ে নির্দিষ্ট করা যায় যদি আমি একটি 2 বিন্দুর রুল নিই সুতরাং এন সমান 2 এটা আমার ফাংশন যা আমি নিতে চলেছি আমি ইতিমধ্যেই জানি নোড গুলি মানে আমি বলতে চাইছি ফাংশনটির দিকে তাকাও তুমি দেখতে পাবে এই পলিনোমিয়াল এর রুট গুলি xi ± 1√3 এবং কিছু অতিরিক্ত তথ্য দরকার সেগুলো হলো ওয়েটস এক্ষেত্রে আমি তোমাকে অতিরিক্ত তথ্য দেব যে দুটি ওয়েটস ই 1 এর সাথে সমান সাধারণভাবে তা নাও হতে পারে এবং তোমাকে সাবধানে গণনা করতে হবে সুতরাং এটাকে এখানে নির্ণয় করা যায় সুতরাং এটা হতে চলেছে wi f এর যোগফল এটাই আমার সাধারণ সূত্র সুতরাং এটা হতে চলেছে f − 1√3 f 1√3 ঠিক আছে এবং এটা আমায় দেবে 1 − 1√33 1 1√33 এবং আমরা এটা খুব সহজে নির্ণয় করতে পারি সুতরাং a3 b3 a ba2 − ab b2 ⇒ 1 − 1√33 1 1√33 21 − 1√32 − 1 − 13 1 1√32 এই গণনা টি করে তুমি এক্ষেত্রেও 4 পাবে সুতরাং আমরা যেটা করলাম তা হল দুই বিন্দুর গসিয়ান কোয়াড্রেচার রুল ব্যবহার করে সঠিক উত্তর 4 পেলাম এটা দেখে আমাদের অবাক হওয়ার কিছু নেই আমরা জানি দুই বিন্দুর গসিয়ান কোয়াড্রেচার রুল 2N 1 অর্ডারের জন্য সঠিক এক্ষেত্রে এন হল 2 সুতরাং এটি তৃতীয় অর্ডার অব্দি সঠিক যখন এখানে প্রদত্ত ফাংশন টি আসলে কিউবিক পলিনোমিয়াল সুতরাং এতে আশ্চর্য হবার নেই যে আমি সঠিক উত্তর পেয়েছি কারণ সমস্ত শর্ত মানা হয়েছে সুতরাং এখান থেকে দেখা গেল তুমি একই উত্তর পাবে শুধুমাত্র দুটি ফাংশন নির্ণয়ের মাধ্যমে যেখানে তুমি যদি সামান্য বেঠিক কোয়াড্রেচার রুল ব্যবহার করো তখন এমনকি তিনটি বিন্দুতে নির্ণয়ও তোমাকে ভুল উত্তর দেবে সুতরাং এখান থেকে তোমরা সঠিক কোয়াড্রেচার রুল ব্যবহারের গুরুত্ব বুঝতে পারলে এবং এতে করে আমরা এই অধ্যায় অর্থাৎ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বা কোয়াড্রেচার শেষ করলাম